তো আমরা এমবেডেড সিস্টেম ডিজাইন উইথ এআরএম টা উপভোগ করেছো তবে তোমাদেরকে বিদায় জানানোর আগে এই কোর্সটির ব্যাপারে কিছু কথা বলতে চাই এই কোর্সে নামক জিনিসটি তোমরা পালন করবে ইত্যাদি কিন্তু আমরা চেষ্টা করেছি যে যাতে গঠনমূলক ব্যাপারে হাতেনাতে কাজ করবার ব্যাপারে তোমাদের কিছু ধারণা দেওয়া যায় এই কোর্স বানানো খুবই সহজ এমবেডেড সিস্টেম ডিজাইন লিখতে পারো যা আমরা ইতিপূর্বে দেখেছি এবার প্রশ্ন হচ্ছে যে এমবেডেড সিস্টেম এর ব্যাপারে কথা বলেছি জীবনের প্রতিটি ক্ষেত্রেই এরা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে কিছু কিছু ক্ষেত্রে এরা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এই উন্নতিসাধন প্রভাবিত করবে কিভাবে আমরা বাঁচবো কিভাবে দৈনিক জীবনে যোগাযোগ করব মূল বক্তব্যটি এই যে এই বিপ্লবের নীরব দর্শক হয়ে আমরা থাকবো না সেই কারণেই কোর্স হবে এবং সেই জন্য প্রযুক্তির ব্যাপারে কিছু জানা আবশ্যক খুব দ্রুত আমরা একবার চোখ বুলিয়ে নেব যা যা আমরা পূর্বের সপ্তাহগুলোতে আলোচনা করেছি প্রথম সপ্তাহে আমরা কথা বলেছিলাম এমবেডেড সিস্টেম ডিজাইনের ইত্যাদি ব্যাপারে কথা বলেছিলাম তাদের মধ্যে বেশিরভাগ গুলোই আমরা হাতে কলমে করে দেখিয়েছি চতুর্থ সপ্তাহে আমরা কথা বলেছি বিভিন্ন মাইক্রোকন্ট্রোলার এই সমস্ত কিছুকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলেছিলাম ষষ্ঠ সপ্তাহে আমরা খুব সংক্ষিপ্তভাবে দেখলাম যে কন্ট্রোল সিস্টেম তৈরি করা খুবই সহজ ব্যাপার এবং সপ্তম সপ্তাহে ইন্টারনেট অফ থিংস এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলেছিলাম

এবং শেষ সপ্তাহে আমরা দেখলাম যে একটা অ্যাক্সেলেরোমিটার কোর্স যন্ত্রস্থ করা দিনের পর দিন এই কোর্সটিকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না প্রথমেই এই কোর্সের কে ধন্যবাদ জানাতে চাই যারা পুরো কর্মকাণ্ডটি চালাচ্ছিলেন তারাই আসলে চেষ্টা করছেন এই প্রযুক্তিটি যাতে তোমাদের কাছে নিয়ে যাওয়া যায় চেষ্টা করছেন জ্ঞানের প্রসারে এবং একটা সুন্দর ও উৎসাহব্যাঞ্জক অভিজ্ঞতা সৃষ্টিতে সাহায্য করছেন তো এই সামান্য কিছু কথা বলে আমরা আরেকবার তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে আবার আমাদের দেখা হবে ধন্যবাদ